নমস্কার আজ আমরা আমাদের শেষ অধ্যায় অ্যানালগাস সিস্টেম শুরু করব এখন আমাদের দেখতে হবে অ্যানালগাস সিস্টেম কী এখানে কন্ট্রোল সিস্টেমের বিশ্লেষণ ও নকশার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল সিস্টেমের ম্যাথমেটিক্যাল মডেলিং এখন লিনিয়ার সিস্টেমের দু'টি সবচেয়ে প্রচলিত মডেলিং মেথড শিখেছি যেগুলি হল ট্রান্সফার ফাংশন মেথড এবং স্টেট ভ্যারিয়েবেল মেথড এই দু'টি নিয়ে আমরা আগেই আলোচনা করেছি এখন ট্রান্সফার ফাংশন মেথড একমাত্র বৈধ লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেমের ক্ষেত্রে যেখানে স্টেট ইকুয়েশন প্রয়োগ করা যায় লিনিয়ারের পাশাপাশি ননলিনিয়ার সিস্টেমের ক্ষেত্রেও এখন কন্ট্রোল সিস্টেম বিভিন্ন কম্পোনেন্ট নিয়ে গঠিত হতে পারে শুধু ইলেকট্রিক্যাল নয় এমনকি মেকানিক্যাল থার্মাল ফ্লুইড নিউম্যাটিক এবং অন্যান্য ইলেকট্রিক্যাল সেন্সর ও অ্যাকচুয়েটর নিয়েও তাহলে আমরা এই মডিউলে কী করব আমরা এইসব ডায়নামিক সিস্টেমের সাধারণ চরিত্র নিয়ে পর্যালোচনা করব যেগুলি অনুরূপ ম্যাথমেটিক্যাল মডেললের প্রতিনিধিত্ব করে তাই মেকানিক্যাল মডেলিং নিয়ে অগ্রসর হবার আগে আমাদের বুঝতে হবে অ্যানালগাস সিস্টেমের অর্থ কী এখন এই সিস্টেমটি একই ম্যাথমেটিক্যাল মডেলের প্রতিনিধিত্ব করতে পারে যেমন আমরা দেখেছি ইলেকট্রিক্যাল সার্কিটের ক্ষেত্রে কিন্তু তারা গঠনগত দিক দিয়ে আলাদা সে কারণেই তাদের বলা হয় অ্যানালগাস সিস্টেম তাহলে অ্যানালগাস সিস্টেমকে বর্ণনা করা যায় একই ডিফারেনশিয়াল দিয়ে অথবা ইন্টিগ্রডিফারেনশিয়াল ইকুয়েশন অথবা ট্রান্সফার ফাংশন দ্বারা তাহলে অ্যানালগাস সিস্টেম হল সেইসব সিস্টেম যেখানে দেখতে পাবেন একই ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন কিন্তু গঠনগত দিক দিয়ে তারা একে অপরের থেকে আলাদা অ্যানালগাস সিস্টেম কেন গুরুত্বপূর্ণ অ্যানালগাস সিস্টেমের ধারণা সাধারণত দরকারী নিম্নলিখিত দু'টি কারণে একটি হল এই ইকুয়েশনের সমাধান যা একটি ফিজিক্যাল সিস্টেমকে বর্ণনা করে তা অন্য আর একটি ফিল্ড এর অ্যানালগাস সিস্টেমে সরাসরি প্রয়োগ করা যেতে পারে এখন দ্বিতীয় সুবিধা হল যেহেতু সিস্টেমের একটি রীতি পরীক্ষামূলকভাবে পরিচালনা করা আরো সহজ হতে পারে অন্য কোনো সিস্টেমের চেয়ে মেকানিক্যাল অথবা হাইড্রোলিক বা নিউম্যাটিক সিস্টেম তৈরি ও নিরীক্ষা করার পরিবর্তে আমরা এটির ইলেকট্রিক্যাল অ্যানালগাস তৈরি করে নিরীক্ষণ করতে পারি যেটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করা সহজতর তাই এক্ষেত্রে যে সুবিধা আমরা পেলাম সেটা হল যখন অন্য সিস্টেম লক্ষ্য করব আমরা জানতে পারব যে কীভাবে ওগুলি ম্যাথামেটিক্যালি মডেল করা যায় সেক্ষেত্রে আমরা ঐ সিস্টেমের ইলেকট্রিক্যাল অ্যানালগাস তৈরী করতে পারি যাতে সিস্টেমটি ঐ বিশেষ মডেলের ফিজিক্যাল বিল্ডিং ছাড়াই বিশ্লেষণ করা যায় এখন এবার প্রথমে মেকানিক্যাল সিস্টেমের মডেলিং বুঝে নেওয়া যাক তাহলে মেক্যানিক্যাল সিস্টেমকে মডেল হিসাবে করা যায় বিভিন্নভাবে যেমন লাম্পড মাস অথবা বলতে পারেন রিজিড বডি বা ডিস্ট্রিবিউটেড মাস বা কন্টিনিউয়াস মাস সিস্টেম হিসাবেও দেখতে পারেন ডিস্ট্রিবিউটেড মাস সিস্টেম পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন দ্বারা মডেলড হতে পারে যেখানে লাম্পড মাস সাধারণ ডিফারেনশিয়াল ইকুয়েশন দ্বারা প্রকাশ করা যায় এখন সব সিস্টেমগুলি কন্টিনিউয়াস কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই লাম্পড মাস মডেলের সঙ্গে অ্যাপ্রক্সিমেট করা সহজতর সেজন্যই আমরা সাধারণ ডিফারেনশিয়াল ইকুয়েশনকে ব্যবহার করি এই সিস্টেমগুলির মডেলকে প্রকাশ করতে এখন প্রথমেই বুঝতে হবে মাস কী মাস বলতে বোঝায় একটি এলিমেন্টের একটি বৈশিষ্ট্য যা ট্রান্সলেশনাল মোশনের কাইনেটিক এনার্জি সঞ্চয় করে তাহলে আমরা এটিও বলতে পারি যে মাস হল ইলেকট্রিক নেটওয়ার্ক এর ইনডাকটান্স এর সঙ্গে অ্যানালগাস w যদি বডির ওয়েট হয় তাহলে মাস M যেটি দেওয়া আছে সেখানে M সমান w g তাহলে g কী g হল গ্র্যাভিটির কারণে বডির ফ্রি ফলের সময় অ্যাক্সিলারেশন যা প্রতি বর্গ সেকেন্ডে 32174 ফুট 32174 feet per second square অথবা SI এককে যদি মান নির্ণয় করেন তাহলে তা' হবে 98066 প্রতি বর্গ সেকেন্ডে 98066 মিটার 98066 meter per second square এখন লিনিয়ার ম্যাথামেটিক্যাল সিস্টেমের ইকুয়েশনগুলি সিস্টেমের ইন্টারকানেক্টেড লিনিয়ার এলিমেন্টগুলি সম্বলিত ফার্স্ট কনস্ট্রাক্টিং মডেল দ্বারা লেখা হয় এবং তারপর ফ্রী বডি ডায়াগ্রামে নিউটনের গতিসূত্র Newton's law of motion প্রয়োগ করা হয় ফ্রী বডি ডায়াগ্রাম কী ফ্রী বডি ডায়াগ্রাম মানে হল শুধু এলিমেন্টের মেইন বডি নিয়ে দেখা ঐ বডি বা মাসের ওপর কোন ফোর্স গুলি প্রয়োগ করা হয়েছে তাহলে এখন মেকানিক্যাল এলিমেন্টসের ধারণা বর্ণনা করা যায় বিভিন্ন ডাইমেনশনে অথবা আমরা বলতে পারি ট্রান্সলেশনাল রোটেশানাল অথবা উভয়ের সংমিশ্রণ মেকানিক্যাল সিস্টেমের মোশন পরিচালনকারী ইকুয়েশনগুলি প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে নিউটনের গতিসূত্র Newton's law of motion থেকে প্রস্তুত করা হয়েছে তাহলে আমাদের দেখতে হবে কীভাবে আমরা এটিকে বর্ণনা করব তাই ট্রান্সলেশনাল মোশন আমরা বলতে পারি ট্রান্সলেশনাল এর মোশনকে এইভাবে ব্যাখ্যা করা যায় যে মোশন সোজা অথবা বক্র পথ বরাবর সংঘটিত হয় ট্রান্সলেশনাল মোশনকে বর্ণনা করতে যেসব ভ্যারিয়েবেলস ব্যবহৃত হয় সেগুলি হল অ্যাকসিলারেশন ভেলোসিটি এবং ডিসপ্লেসমেন্ট তাই এটি নিউটনের গতিসূত্রকে Newton's law of motion নিয়ন্ত্রণ করে যেটি বলে যে একটি রিজিড বডির প্রত্যেক অভিমুখে কার্যকরী এক্সটার্নাল ফোর্সগুলির বীজগাণিতিক যোগফল হল বডির মাসের সমান এবং যে অভিমুখ ধরা হয়েছে সেইদিকে এর অ্যাকসিলারেশন তাহলে আমরা নিউটনের গতিসূত্রকে Newton's law of motion এইভাবে প্রকাশ করতে পারি যে বডির উপর ফোর্সগুলির মোট যোগফল র সমান যেখানে M হল মাস এবং a হল অ্যাকসিলারেশন যেটি যে অভিমুখে বিবেচনা করা হবে যখন M মাসের বডির ওপর ফোর্স কাজ করে তখন এই সূত্রর জন্য ইকুয়েশনটি লিখতে পারেন যেটি আমরা এইমাত্র দেখেছি তাতে ধরা হয় এটি হল মাস যার প্রতীক হল M আমরা বলতে পারি যে মোশনের অভিমুখ হল y অভিমুখে এবং ফোর্স হল তাহলে আমরা লিখতে পারি যথাক্রমে হল অ্যাকসিলারেশন বোঝায় লিনিয়ার ভেলোসিটি এবং হল মাস M এর ডিসপ্লেসমেন্ট the displacement of mass এখন লিনিয়ার ট্রান্সলেশনাল মোশনের জন্য মাসের সাথে সাথে নিম্নলিখিত সিস্টেম এলিমেন্টগুলিও জড়িত এই এলিমেন্টগুলি কী কী একটি হল লিনিয়ার স্প্রিং এমন লিনিয়ার স্প্রিং যা আসল স্প্রিং অথবা কেবল বা বেল্ট -এর নিয়ম মেনে চলে তাহলে এটি একটি এলিমেন্ট যা পোটেনশিয়াল এনার্জি সঞ্চয় করে তাহলে আমরা কীভাবে এটি প্রকাশ করব আমরা এইভাবে প্রকাশ করতে পারি এই চিত্রটিতে লক্ষ্য করুন K একটি কনস্ট্যান্ট যেটিকে আমরা বলতে পারি একটি স্প্রিং কনস্ট্যান্ট এবং এটি ডিসপ্লেসমেন্ট এর সঙ্গে প্রত্যক্ষভাবে সমানুপাতিক তাহলে ফোর্স তাই স্প্রিং কনস্ট্যান্টকে আমরা একটি স্টিফনেস কনস্ট্যান্ট ও বলতে পারি তাই ওপরের ইকুয়েশনে এটি বোঝায় যে স্প্রিং এর ওপর কার্যকরী ফোর্স ডিসপ্লেসমেন্টের সঙ্গে প্রত্যক্ষভাবে সমানুপাতিক অথবা আমরা বলতে পারি বস্তুর ডিফরমেশান একটি লিনিয়ার স্প্রিং এলিমেন্ট সম্বলিত মডেলটি ওপরের চিত্রে মূলত দেখানো হয়েছে এখন স্প্রিংটি যদি কোনো টেনশন T দিয়ে প্রিলোড করা থাকে তাহলে আগের ইকুয়েশনকে পুনর্বিন্যাস করতে পারেন টেনশনকে দ্বারা উপস্থাপন করে এখন সেখানে যখন দেখবেন মাস চলমান তখন দেখবেন এই প্রেক্ষাপটে ফ্রিকশন ও আসছে তাহলে ট্রান্সলেশনাল মোশন এর জন্য ফ্রিকশন কী যখনই দুটি ফিজিক্যাল এলিমেন্টের মধ্যে একটি মোশন বা মোশনের প্রবণতা থাকে তখন ফ্রিকশনাল ফোর্সের অস্তিত্ব থাকবে এখন ফিজিক্যাল সিস্টেমের সম্মুখীন ফ্রিকশনাল ফোর্সগুলি সাধারণত চরিত্রগত দিক দিয়ে নন লিনিয়ার দু'টি কন্ট্যাকটিং সারফেসের মাঝে ফ্রিকশনাল ফোর্সগুলির বৈশিষ্ট্য নির্ভর করে কয়েকটি বিষয়ের ওপর যেমন সারফেসগুলির কম্পোজিশন এবং সারফেসগুলির মধ্যে প্রেসার ও তাদের একে অপরের সঙ্গে রিলেটিভ ভেলোসিটি সেজন্য ফ্রিকশনাল ফোর্সের গাণিতিক বর্ণনা কঠিন তাহলে আমরা কী করব আমরা সাধারণত 3 টি ভিন্ন প্রকৃতির ফ্রিকশনকে অ্যাপ্রক্সিমেট করে থাকি আমরা কী বলি তাদের আমরা তাদের বলি ভিসকাস ফ্রিকশন স্ট্যাটিক ফ্রিকশন এবং কুলম্ব ফ্রিকশন এখন ভিসকাস ফ্রিকশন কী ভিসকাস ফ্রিকশন প্রকাশ করে রিটারডিং ফোর্সকে যেটি হল অ্যাপ্লায়েড ফোর্স ও ভেলোসিটির মধ্যে একটি লিনিয়ার রিলেশনশিপ এই চিত্রে স্কিম্যাটিক ডায়াগ্রামে একটি ড্যাশপট থাকবে তাহলে যদি এই চিত্রটি দেখেন আমরা ভিসকাস ফ্রিকশনকে প্রকাশ করছি ঐ ড্যাশপট এবং কনস্ট্যান্ট ভ্যালু B দ্বারা সেক্ষেত্রে ফোর্স B হল ভিসকাস ফ্রিকশনাল কোএফিশিয়েন্ট এবার স্ট্যাটিক ফ্রিকশন স্ট্যাটিক ফ্রিকশন প্রকাশ করে রিটারডিং ফোর্সকে যার প্রবণতা আছে একেবারে প্রথম থেকেই মোশনকে প্রতিরোধ করার তাই এটিকে এইভাবে সংজ্ঞা দেওয়া যায় যে এটি একটি ফ্রিকশনাল ফোর্স যার অস্তিত্ব তখনই আছে যখন বডি হল ষ্টেশনারী কিন্তু চলার প্রবণতা আছে ফ্রিকশনের লক্ষণ নির্ভর করে মোশনের অভিমুখ অথবা ভেলোসিটির প্রাথমিক অভিমুখের উপর একবার মোশন শুরু হলে স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স উধাও হয়ে যায় এবং অন্য ফ্রিকশনগুলি তার জায়গা অধিকার করে এখন তৃতীয় ধরনের ফ্রিকশন হল কুলম্ব ফ্রিকশন কুলম্ব ফ্রিকশন হল একটি রিটারডিং ফোর্স যেটির ভেলোসিটি পরিবর্তনের সম্পর্কিত কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড আছে কিন্তু ফ্রিকশনাল ফোর্সের চিহ্ন ভেলোসিটির অভিমুখের উল্টোদিকে পরিবর্তিত হয় এখন এই তিন ধরনের ফ্রিকশন যেগুলি নিয়ে আমরা এইমাত্র আলোচনা করলাম সেগুলি হল বাস্তব মডেল যা উদ্ভূত হয়েছে ফ্রিকশনাল ফেনোমেনাকে বর্ণনা করতে যেটি আমরা ফিজিক্যাল সিস্টেমে দেখতে পাই এখন একটি টেবল দেখছেন যেখানে দেখতে পাবেন সাধারণভাবে ব্যবহৃত মেকানিক্যাল সিস্টেম প্রপার্টি এবং তাদের সঙ্গে সম্পর্কিত SI ইউনিট যা আমরা মাস হিসাবে নিয়েছি যা সাধারণত প্রকাশিত হয় ক্যাপিটাল M দ্বারা এবং মাসের SI unit হল কিলোগ্রাম দুরত্বর ক্ষেত্রে সাধারণত আমরা বলি স্মল y যেটি প্রকাশ করা হয় মিটার দ্বারা ভেলোসিটি হল স্মল v এবং SI unit হল মিটার প্রতি সেকেন্ড একইভাবে অ্যাকসিলারেশন প্রকাশ করা হয় স্মল a দ্বারা এবং SI ইউনিট হল মিটার প্রতি বর্গ সেকেন্ড ফোর্স প্রকাশিত হয় স্মল f দ্বারা কখনও কখনও হয়ত দেখবেন ক্যাপিটাল F ব্যবহৃত হচ্ছে এবং এর SI ইউনিট হল নিউটন স্প্রিং কনস্ট্যান্ট একটু আগেই যেটি দেখেছি প্রকাশিত হয় ক্যাপিটাল K দ্বারা এবং SI ইউনিট হল নিউটন প্রতি মিটার ভিসকাস ফ্রিকশন কোএফিশিয়েন্ট যা একটু আগে দেখলাম প্রকাশিত হয় ক্যাপিটাল B দ্বারা এবং ভিসকাস ফ্রিকশন কোএফিশিয়েন্টের SI ইউনিট হল n বিভক্ত নিউটন প্রতি মিটার প্রতি সেকেন্ড এখন আমাদের মেকানিক্যাল মডেলকে বুঝতে হবে একটি উদাহরণের সাহায্যে যেটি একটু আগেই আলোচনা করেছি এখন আমাদের মাস স্প্রিং ফ্রিকশন সিস্টেমকে বিবেচনায় আনতে হবে যেটি নীচের চিত্রে দেখানো হচ্ছে এখানে সংশ্লিষ্ট লিনিয়ার মোশনটি অনুভূমিক দিকে রয়েছে তাই মাস চলছে অনুভূমিক দিকে তাই এটি প্রকাশিত হয় y দ্বারা যেজন্য ডিসপ্লেসমেন্টও হবে অনুভূমিক দিকে তাহলে এটির স্প্রিং আছে যার স্প্রিং কনস্ট্যান্ট K এবং ফ্রিকশনকে প্রকাশ করছেন ড্যাশপট দিয়ে এবং ভিসকাস ফ্রিকশন কোএফিশিয়েন্ট আমরা B হিসাবে ধরছি এবং ফোর্স প্রয়োগ করা হয় মাসের ওপর এখন যদি সিস্টেমটির ফ্রী বডি ডায়াগ্রাম তৈরি করেন তাহলে কীভাবে সেটা প্রকাশ করবেন সেখানে মাস হবে M মাসের ওপর যে ফোর্স প্রয়োগ হবে তা' হবে স্প্রিং ফ্রিকশন যেটিকে আমরা বরং বলতে পারি স্প্রিং টেনশন তাহলে আমরা এটিকে প্রকাশ করতে পারি দিয়ে ভিসকাস ফ্রিকশন আমরা প্রকাশ করি দ্বারা এবং এরপর এই অভিমুখে মাসকে চালনার জন্য ফোর্স দায়ী থাকবে এখন আমরা যদি ইকুয়েশনটিকে সাজাই যেটি হল আসলে সিস্টেমের ফোর্স ইকুয়েশন আমরা কী লিখতে পারি আমরা লিখতে পারি f t যাতে এই অভিমুখে ফোর্স প্রয়োগ করা যায় যেহেতু এই দু'টি হল পরস্পরের বিপরীত অভিমুখের তাহলে আমরা কী লিখতে পারি তাহলে যেটি মাসের ওপর প্রয়োগ করা নেট ফোর্স বিয়োগ ভিসকাস ফ্রিকশন বিয়োগ স্প্রিং টেনশন একটি নেট ফোর্স পাবেন যেটি অবজেক্টের অ্যাকসিলারেশানের জন্য দায়ী এখন আমরা ওপরের ইকুয়েশনকে সাজাতে পারি হায়েস্ট অর্ডার ডেরিভেটিভ টার্ম থেকে বাকি টার্মগুলি পর্যন্ত সমান করে আমরা কী লিখতে পারি আমরা লিখতে পারি এখন যথাক্রমে ভেলোসিটি ও অ্যাকসিলারেশনকে প্রকাশ করে তাই আগের ইকুয়েশনকে লিখতে পারেন এখন y হল আউটপুট এবং কে ধরা হয় ইনপুট হিসাবে এখন যদি যদি জিরো ইনিশিয়াল কন্ডিশন বিবেচনা করি ট্রান্সফার ফাংশন Y ও F এর মধ্যে ট্রান্সফার ফাংশন পাওয়া যেতে পারে জিরো ইনিশিয়াল কন্ডিশনে ইকুয়েশনের উভয় দিকের ল্যাপলাস ট্রান্সফর্ম নিয়ে তাহলে এই ক্ষেত্রে ল্যাপলাস ট্রান্সফর্ম নিলে কী লিখতে পারেন সেটা হল এটি মেকানিক্যাল সিস্টেমের ট্রান্সফার ফাংশন পেলাম যেটি একটু আগেই আমরা ধরেছিলাম লক্ষ্য করলে দেখবেন এটি হল ইলেকট্রিক্যাল সিস্টেমে যা দেখেছিলাম তার অনুরূপ তাহলে বলতে পারেন যে মেকানিক্যাল সিস্টেম যা নিয়ে এইমাত্র আলোচনা করলাম তা কিছু কিছু ইলেকট্রিক্যাল সিস্টেমের অ্যানালগাস যার একইরকম ট্রান্সফার ফাংশন আছে যা মেকানিক্যাল সিস্টেমে আমরা দেখেছি এখন কীভাবে আমরা এটি প্রকাশ করব ব্লক ডায়াগ্রামের সাহায্যে সুতরাং যদি ইকুয়েশন দেখেন ইকুয়েশনটি হল এখন ল্যাপলাস ট্রান্সফর্ম নিলে এটি হয়ে যাবে এখন Y হল আউটপুট এবং F হল ইনপুট তাহলে কীভাবে সিগন্যাল ফ্লো গ্রাফের সাহায্যে প্রকাশ করবেন তাহলে যদি ইকুয়েশনটি দেখেন দেখবেন যদি আউটপুট হয় হবে হবে তাহলে আমরা এখন কী করতে পারি এই নোটে কি দেখতে পাচ্ছেন আউটপুট কোনটি এই নোটে এটি হবে y ডট বিভক্ত M এখন এগুলোকে একসঙ্গে সাজাতে পারেন কীভাবে সাজাবেন সাজাবেন f s বিয়োগ K গুণ y s বিয়োগ B গুণ y dot তারপর 1 বিভক্ত M দ্বারা গুণ করলে পাবেন y ডাবল ডট তাই যদি এই ইকুয়েশনটি দেখেন এবং যদি ধরেন f বিভক্ত M গুণ K বিয়োগ B বিভক্ত M গুণ y ডট হল y ডাবল ডট এর সমান তাই y ডট ও y ডাবল ডট এর কিছু বিশেষ মান স্থির করে তার সাহায্যে খুব সহজেই ইকুয়েশন নির্ণয় করতে পারেন যা আমরা একটু আগেই দেখেছি সিগন্যাল ফ্লো গ্রাফের সাহায্যে ক্রস ভেরিফাই করতে পারেন যে ইকুয়েশনের সাহায্যে মেকানিক্যাল সিস্টেমের ক্ষেত্রে একটু আগেই লিখেছি এরপর আমরা একই সিস্টেমকে প্রকাশ করতে স্টেট ইকুয়েশনকেও কাজে লাগাতে পারি স্টেট ভেক্টরকে ব্যবহার করে তাই আমরা বলতে পারি যে স্টেট ইকুয়েশন হল এবং ইকুয়েশনটি হল এখন কী করতে হবে স্টেট ভ্যারিয়েবলের সংজ্ঞা স্থির করতে হবে আমরা এটিকে এইভাবে ব্যাখ্যা করতে পারি

তাহলে কী লিখতে পারেন এগুলিকে একসাথে নিয়ে সাজিয়ে আমরা কী লিখতে পারি সুতরাং যেটি পেলাম সেটা ম্যাট্রিক্স A ছাড়া কিছুই নয় এখন f এর জন্য মাত্র একটিই এলিমেন্ট রয়েছে যেটি হল যা এর প্রেক্ষিতে এসেছে তাই এখানে মাত্র একটিই এলিমেন্ট আছে যেটি 0 এবং 1 এবং এটি হল A যেটি আগেই পেয়েছেন আর হল B যেটি মূলত পাচ্ছেন সেই ক্ষেত্রে যখন আমরা লিখতে পারি অথবা M আলাদা করেও নিতে পারেন তাই এক্ষেত্রে যখন এটির থেকে M আলাদা করে নেন এটি হয়ে যায় এবং এলিমেন্টগুলি হয়ে যায় 0 1 তাই হল আউটপুট ইকুয়েশন তাই এও লিখতে পারেন এইভাবে আউটপুট ইকুয়েশন পাচ্ছেন এবং এটিই স্টেট ইকুয়েশন যা পাওয়া যাচ্ছে সুতরাং এখন নিশ্চই বুঝতে পারছেন যে মেকানিক্যাল সিস্টেমকে প্রকাশ করা যায় হয় ট্রান্সফার ফাংশন মেথডের সাহায্যে অথবা ইকুইভ্যালেন্ট ব্লক ডায়াগ্রাম তৈরী করতে পারেন অথবা সিগন্যাল ফ্লো গ্রাফে পরিবর্তন করতে পারেন অথবা এটিকে স্টেট ইকুয়েশন রূপে প্রকাশ করতে পারেন তাহলে আমরা আমাদের আজকের আলোচনা শেষ করছি মেকানিক্যাল ইনপুটের সঙ্গে সম্পর্কিত আলোচনার মাধ্যমে আমরা আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যাব এবং আমরা বুঝতে চেষ্টা করব সিস্টেমের অন্যান্য কিছু মেকানিক্যাল প্রপার্টির বিষয়ে এবং আমরা তৈরি করব ঐ সিস্টেমের মেকানিক্যাল মডেল এবং শেষে আমরা ইলেকট্রিক্যালের সঙ্গে মেকানিক্যাল এবং সঙ্গে অন্য প্রকৃতির সিস্টেমের তুলনামূলক আলোচনার দিকে এগিয়ে যাব